এআই এর এই কোর্সে স্বাগত আমরা যেমন উল্লেখ করেছি আমরা যে সিলেবাস কভার করব আজকে সেটা দিয়ে প্রথমে শুরু করা যাক এবং গত ক্লাসে শেষের দিকে আমরা যা করেছি সেটা সামান্য করব এবং কন্টিনিউটির জন্য এটা আর এক বার পড়াব তাই আমরা প্রথম কয়েকটা সপ্তাহ দুটো বা তিনটে লেকচারে নয় কোর্সের প্রথম অংশে যা হল এআই এর ইতিহাস এবং দর্শন এর জন্য দেব এবং আমরা একটু পিছিয়ে গিয়ে দেখব যে এটা বাকি কোর্সের থেকে খুব আলাদা হবে যার বেশিরভাগটাই অ্যালগোরিদমস আমরা সবচেয়ে সহজ অ্যালগোরিদম দিয়ে শুরু করব যেমন ডেপ্থ ফার্স্ট সার্চ ব্রেদ ফার্স্ট সার্চ এবং এইভাবে এগিয়ে আমরা হিউরেস্টিক সার্চে চলে যাব যাতে আমরা দেখতে পাব যে সার্চ কিভাবে গাইড করতে পারে আমরা যে সমাধানটা খুঁজে বার করার চেষ্টা করছি তার দিকে এবং আমরা অ্যালগোরিদমকে হিল ক্লাম্বিং ও টাবু সার্চ এর মতন দেখি এবং যদি ওটাও যথেষ্ট ভালো না হয় আমরা কিছু র্যান্ডামাইজ পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করব যেমন স্টিমিউলেটেড অ্যানিলিং জেনেটিক অ্যালগোরিদম এবং অ্যান্ট কলোনি অপটিমাইজেশন এইগুলো হল মূলত অপটিমাইজেশন টেকনিককিন্তু আমরা ওগুলোকে সার্চ পার্সপেকটিভ এর ভিত্তিতে দেখার চেষ্টা করব যখন আমরা একটা খুব পরিচিত অ্যালগোরিদম দেখব ধরুন তার নাম A স্টার যা আমরা দেখতে পাব এবং ওটা হল একটা রুপান্তর যেমন আমি আগে উল্লেখ করেছি যে যদি আপনি একটা সমস্যার সমাধান করতে চান তাহলে আমরা গোল ট্রি বা প্রবলেম ডিকম্পোজিশন বলে কিছু একটা দেখব এবং আপনি ওটাকে বিভিন্ন অংশে ভাঙতে চান এবং প্রতিটা অংশেরই আলাদাভাবে সমাধান করতে চান ওই টেকনিকটাকে বলা হয় প্রবলেম ডিকম্পোজিশন রুল বেসড সিস্টেম নামক একটা ক্ষেত্রে যাওয়া যাক একটা গেম খেলব যা হয়ত এখানে কোথাও এটার মতন দেরি করবে না তাই আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট শুরু করার জন্য দিতে পারি যা গেম খেলার প্রোগ্রামটাতে প্রয়োগ করা যেতে পারে এবং সবশেষে আমাদের আর কতটা সময় বাঁচছে তার ভিত্তিতে আমাদের প্ল্যানিং এবং কনস্ট্রেন্ট স্যাটিসফেকশনের ওপর কিছু থাকা উচিত যা হল কোর্সের এক ধরণের প্রিভিউ যা আমরা পরের সেমিস্টারে অফার করব যাতে আমরা এই অ্যালগোরিদমটা পড়ব যেমন অ্যালফাবেটা অ্যালগরিদম মিনিম্যাক্স অ্যালগোরিদম এবং হিউরেস্টিক ভার্সন যাকে বলা হয় S S S স্টার এই দুটো বিষয় প্ল্যানিং এবং কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশনের ওপর যাতে আমরা পরিকল্পনার জন্য সাধারণ অ্যালগোরিদমগুলো খুঁজি এবং তারপরে আমাদের কাছে কতটা সময় আছে তার ভিত্তিতে ওটার জন্য আমরা কিছুটা সময় ব্যয় করব এবং আমরা দেখতে পাব পরিকল্পনা করে আমরা অ্যাকশনের কিছু পদক্ষেপের কথা বোঝাচ্ছি যা আপনার জন্য উপকারি কিছু করে এবং আমরা লজিক ও সিদ্ধান্তও খুঁজব কারণ এমন নয় যে আমরা শুধুমাত্র কিভাবে কোনো কিছু করতে হয় সেই সমস্যার সমাধান করছি আমরা সিদ্ধান্তও নিচ্ছি যে আমরা যদি কিছু জানি তাহলে আমরা অন্যকিছুও জানি তাই সিদ্ধান্ত নেওয়ার এটা একটা পদ্ধতি এবং বর্ণনা করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা হল লজিক এবং আমরা তাতে কিছুটা সময় ব্যয় করব তাহলে এই দুটো বিষয় আসলে স্বাধীনভাবে কভার করা হবে এবং সম্পূর্ণভাবে দুটো আলাদা কোর্সে যা আমরা পরের সেমিস্টারে অফার করি একটাকে বলা হয় প্ল্যানিং এবং কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন এবং অন্যটাকে বলা হয় নলেজ রিপ্রেজেনটেশন রিজনিং আমরা এখানে সেই টাইটেল ব্যবহার করছি না আমরা যে টেক্সট বইটা পড়ব সেটা হল আমার সবেমাত্র পাবলিশ করা বই এটা প্রায় বের হতে চলেছে এবং এ আই এর ওপর কিছু টেক্সট বই আছে যা খুব জনপ্রিয় এবং আগে আমি এখান থেকে প্রচুর পরিমাণে দ্রব্য ব্যবহার করেছি তাই এআই এর ওপর সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ বই হল রাসেল অ্যান্ড নরভিগ যা সম্ভবত এই মুহূর্তের সবচেয়ে বহুল পরিচিত টেক্সট বুক এবং উইনস্টন এর লিখিত বই যা আগে লেখা হয়েছে তাহলে এমন কিছু বিশেষ বই আছে এই দুটো বই হল নির্দিষ্ট বিষয়ের ওপর ফগেল অ্যান্ড মিচালেউইজ এর লেখা বই এবং জুডিয়া পার্লের এর লেখা বই হল এমন কিছু যা আমরা গেম খেলার সময় বেশিরভাগ ব্যবহার করব এবং এই দুটো বই যা আমি আবারও উল্লেখ করব সেগুলো এআই এর ইতিহাস ও দর্শনের ব্যাপারেই বেশিরভাগ খেয়াল রাখে তাহলে এমন কিছু বিশেষ বই আছে ফগেল অ্যান্ড মিচালেউইজ এর লেখা এই দুটো বই হল নির্দিষ্ট বিষয়ের ওপর যা আমরা কভার করব এবং জুডিয়া পার্লের এর লেখা এই বই হল এমন কিছু যা আমরা গেম খেলার সময় বেশিরভাগ ব্যবহার করব এবং এই দুটো বই যা এআই এর প্রয়োজনীয় অংশ হিসাবে ইতিহাস ও দর্শনের ব্যাপারেই বেশিরভাগ খেয়াল রাখে যেটা আমি আবারও উল্লেখ করব তাহলে আমি এক্ষুনি যে দুটো বইয়ের কথা উল্লেখ করলাম এবং এটা প্রথম কয়েকটা লেকচার এআই এর ঐতিহাসিক এবং দার্শনিক পরিপ্রেক্ষিত এর বিষয়বস্তু হতে চলেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা হল এমন একটা বিষয়বস্তু যার জন্য আমার এখানে এই ওয়ার্ড ইন্টেলিজেন্স ব্যবহার করছি এবং এটা হল এমন কিছু যার ব্যাপারে লোকেরা অনেকটা সময় ধরে চিন্তিত এবং আমরা দেখতে চাই এআই আসলে কি এর পিছনে মূলত কোন চিন্তাভাবনা আছে তাহলে এইদুটো বই হল যা আমি আপনাদের সুপারিশ করব এটার কয়েকটা অংশ অন্ততপক্ষে পড়বেন আর একটা বই আছে তার নাম হল এআই দ্য ভেরি আইডিয়া এবং আমরা শীঘ্রই আলোচনা করব কেন এই বইটা অন্যদের থেকে আলাদা জন হেজল্যান্ড হল একজন পেশাগতভাবে একজন দার্শনিক কম্পিউটার সায়েন্টিস্ট নয় এবং উনি সবকিছুরই একটা দার্শনিক দিক দেখেন একটা মূল প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব এবং আজকে আমরা সেটা করেই শুরু করব যে মেশিন কি চিন্তা ভাবনা করতে পারে আমি এই প্রশ্নটা দিয়েই শুরু করতে চেয়েছি এবং আজকে আমরা কিছু মূল কনসেপ্টের ব্যাপারে আলোচনা করব উদাহরণস্বরূপ ইন্টেলিজেন্স কি এবং হেজল্যান্ড এর পিছনে দর্শন দেখতে পান পামেলা ম্যাককর্ডাক সোশ্যাল সায়েন্স থেকে আসছে এবং উনি এই বইটা বেশ দীর্ঘ সময় আগে লিখেছিলেন আসলে 1974 বা ওই রকম সময় এবং আমি আশা করব আপনি এর টাইটেলটা লক্ষ্য করবেন মেশিনের জন্য "কে" কারণ উনি সর্বনাম ব্যবহার করেছেন যদি অন্যকিছু না হয় অন্ততপক্ষে সামান্য উত্তেজনা বাড়ায় এমনকিছু তাহলে ওনার এমন মেশিন আছে যে চিন্তাভাবনা করতে পারে এবং "কে" শব্দটাকে সাধারণত বিশেষভাবে মানুষজনের জন্য ব্যবহার করা হয় মানুষ এবং ওই ধরণের বিষয়ের ব্যাপারে তাই উনি যখন মেশিনের ব্যাপারে কথা বলেন কে মানে মেশিন নয় উদাহরণস্বরূপ তাই ইতিমধ্যে একটা সুপারিশ আছে যে ওনার নিজের ইঙ্গিতকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ সম্ভবত মেশিনরা চিন্তাভাবনা করতে পারে এবং এইগুলো হল সেই দুটো বই যা আমার তৈরি করা স্লাইডগুলোতে আমরা দেখব এবং বেশিরভাগ এই দুটো বই থেকে এবং সামান্য উইকিপিডিয়া থেকে তাহলে আমি বাকি কোর্স থেকে সেই সমস্ত উৎস দেব আমি খুব একটা স্লাইড ব্যবহার করব না আমি প্রয়োজনীয় হিসাবে বোর্ডে দেওয়া জিনিসগুলো শুধুমাত্র আলোচনা করব তাই আমি চাইব আজকের ক্লাস যেন সামান্য ইন্টারঅ্যাক্টিভ হয় শুধুমাত্র আজকের ক্লাসই নয় কিন্তু আজকের ক্লাস যেন বেশি ইন্টারঅ্যাক্টিভ হয় এবং এবং ইন্টেলিজেন্স কি সেই ব্যাপারে প্রশ্ন নিয়ে ভাবনাচিন্তা করে আমি শুরু করতে চাইব এবং আমরা সেটা আলোচনা করব কিন্তু সেটা করার আগে আমাদের দেখা উচিত এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোন কোন সর্বোৎকৃষ্ট সংজ্ঞা লোকেরা এই ক্ষেত্রে দিয়েছে তাহলে প্রথমে দেখা যাক হার্বাট সাইমন কি বলতে চেয়েছে হার্বাট সাইমন হল এআই এর এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে একজন যিনি 1950 থেকে শুরু করেন উনি এবং ওনার সহযোগী অ্যালেন নিওয়েল কার্নেজি মেলন ইউনিভার্সিটিতেস্কুল প্রতিষ্টা করেছেন এবং আমরা যত এগিয়ে যাব ওনাদের অবদান দেখতে পাব সাইমন কয়েকজন লোকেদের মধ্যে একজন যিনি এআই এর ওপর কাজ করছেন এবং একটা নোবেল প্রাইজ পেয়েছেন যেমন আপনি জানেন কম্পিউটার সায়েন্সে আমরা নোবেল প্রাইজ পাই না কিন্তু সাইমন ইকনমিক্স এর জন্য একটা পেয়েছে এবং উনি হলেন বহুগুণসম্পন্ন ব্যক্তি উনি অনেককিছু করেছেন যা আগের লোকেরা করত যদি ওগুলো মানুষ দ্বারা করা হয় যদি ওরা এমন ব্যবহার দেখায় যাকে ইন্টেলিজেন্ট হিসাবে বিবেচনা করা হয় তাই ওনার বিবরণকে আমরা বলি প্রোগ্রাম ইন্টেলিজেন্ট এটা প্রোগ্রাম চালু করার বা মেশিনকে দিয়ে কোনো কিছু করানোর ব্যাপারে জড়িত যা ইন্টেলিজেন্ট হিসাবে বিবেচনা করা হবে যদি ওগুলো মানুষ দ্বারা করা হয় তাই এটাই হল লোকেদের ব্যবহার করা এ আই এর সবচেয়ে স্বাভাবিক বিবরণ তাহলে প্রথম যে জিনিসগুলো এআই লোকেদের মধ্যে করা হয় সেগুলো হল দাবা খেলা কারণ দাবা খেলাকে সবসময় বুদ্ধিদীপ্ত ব্যবহারের একটা হলমার্ক হিসাবে বিবেচনা করা হয় যে সমস্ত লোকেরা শুধুমাত্র উজ্জ্বল এবং বুদ্ধিদীপ্ত তারাই ভালো দাবা খেলতে পারে দাবা খেলার একটা দীর্ঘ গল্প আছে প্রথম প্রোগ্রামটা 1950 সালে লেখা হয়েছিল খেলাটার প্রথম আউটলাইন 60 দশকের গ্র্যান্ড মাস্টার ডেভিড লেভিকে পন নিউম্যান দিয়েছিলেন আমি জানি না ওটা আমার ইতিহাসে আছে কিনা কিন্তু ওটা পরে আসতে পারে তাহলে এখানে এটা লেখা যাক 1968 এর আশপাশে উনি একটা চেস প্রোগ্রাম এর ওপর বাজি ধরেছিলেন যে আগামী দশ বছরে ওনাকে কেউ হারাতে পারবে না কারণ দাবাকে এমন কিছু হিসাবে বিবেচনা করা হয় যা প্রকৃতিগতভবে বুদ্ধিদীপ্ত উনি ভাগ্যবান ছিল যে উনি বাজি জিতেছিলেন কারণ ওটা 1978 তে শেষ হয়েছিল কিন্তু আপনাদের অনেকেই জানেন যে 90 এর মাঝামাঝি 90 এর শেষের দিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান গ্যারি কাসপারভকে দাবা খেলার প্রোগ্রাম হারিয়ে দিয়েছিল আসলে চেস ততটা বুদ্ধিদীপ্ত নয় দার্শনিক ভিত্তিতে যেমন আমরা বলে থাকি হ্যাঁ ওটার জন্য প্রচুর কম্পিউটিং মেশিনারির প্রয়োজন এবং আমরা দেখব যে যদি আপনার প্রচুর পরিমাণে কম্পিউটিং মেশিনারি থাকে আপনি ভালো দাবা খেলতে পারবেন আমাদের আর একটা পুরোনো বিবরণ দেখা যাক এটা হল এআই এর দুই প্রবীণ বার অ্যান্ড ফাইগেনবাউম এর করা তাই ওনার ফ্রিকশন্সগুলো বলে যে পদার্থবিজ্ঞানীরা জানতে চান বিশ্বব্রহ্মাণ্ড কোন ধরণের জায়গা এবং পদ্ধতি অনুসারে ব্যবহারকে চরিত্রগত করতে চাইল জীববিজ্ঞানীরা জানতে চায় বেঁচে থাকার বাস্তবিক ব্যবস্থার মানে কি এবং উনি বলছেন আমরা এআইতে চিন্তা করি কোন ধরণের তথ্য প্রসেসিং সিস্টেমে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারি তাহলে অন্যভাবে বলতে গেলে উনি ইন্টেলিজেন্স এর ব্যাপারে কথা বলছেন যা বাস্তবিক বিশ্বের ব্যাপারে পদার্থ বিজ্ঞানীরা প্রশ্ন জিজ্ঞাসা করছেন জীববিজ্ঞানীরা জীবন্ত জীবজন্তু এর ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করছেন কোন ধরণের তথ্য প্রসেসিং এর ব্যবস্থা এই ধরণের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে তাহলে সাধারণভাবে বলতে গেলে কোন ধরণের ব্যবস্থাকে ইন্টেলিজেন্ট বলা যাবে মূলত বিশ্বের কথা ধরে যেমন আমি বলেছি যখন এলানে রিচ তার এআই এর ওপর জনপ্রিয় বইগুলোর মধ্যে একটাতে উল্লেখ করেছেন উনি লিখেছেন তিরাশি বা মাঝেমধ্যে ছিয়াশির মধ্যে একটা এবং উনি ওনার বর্ণনায় কম্পিউটার সায়েন্সের ধারণা দিয়েছেন উনি বলেছেন যে এআই হল সেই প্রযুক্তিগত পড়াশোনা যা পলিনমিয়াল সময়ের কঠিন সমস্যাগুলোর ব্যাখ্যাপূর্ণ সমাধান করে যা সমস্যার ব্যাপারে জ্ঞাণ খুঁজে বের করে আপনাদের মধ্যে যারা ডাইহার্ড থিওরির লোক নিশ্চই এক্ষুনি প্রতিবাদ জানাবেন বলবেন যে আপনি একটা কঠিন সমস্যাকে পলিনোমিয়াল সময়ের মধ্যে সমাধান করতে পারবেন না কারণ বিবরণ অনুযায়ী এটা একটা কঠিন সমস্যা কিন্তু এই ব্যাপারে দুটো বিষয় আছে একটা হল এমন প্রয়োজনীয় নয় যে আমরা সবচেয়ে খারাপ ক্ষেত্রে পলিনোমিয়াল সময়ের মধ্যে ওগুলোর সমাধান করতে চাইছি নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা ভ্রমণকারী সেলসম্যানদের সমস্যাকে সবচেয়ে কঠিন সমস্যাগুলোর মধ্যে একটা হিসাবে দেখি যার মুখোমুখি লোকেরা হয়ে থাকেন কিন্তু কিভাবে মুখগুলো জোড়া হবে ধারগুলোর ওজন কি এর হিসাবে সমস্যার কিছু প্রতিবন্ধকতা থাকলে আপনার আরো দ্রুত সমস্যার সমাধান হতে পারে এই ব্যাপারে দ্বিতীয় প্রতিবন্ধকতা হল এমন একটা বাধা যাকে আপনি মেটাতে পারবেন না যার সমাধান আপনি পলিনোমিয়াল সময়ের মধ্যে করতে পারবেন না যে ব্যাপারে আমরা সর্বোত্তম সমাধান খুঁজছি না এবং যে সমাধানকে আমরা অপটিমাল বলে বিবেচনা করি যা বহুলোক দেখেছে এখানে এমন কিছু আছে যে মানুষরা অপটিমাইজার নয় আমরা সমাধান খুঁজে বের করতে পারি না স্যাটিসফায়ার্স যাকে বলা হয় যে আপনি ভালো সমাধানে খুশি আমরাই হলাম সেই কিছু লোক যাদেরকে বলা হয় স্যাটিসফায়ার্স আপনাকে সর্বোত্তম হওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটা উদারহণস্বরূপ একবার একটা বিষয় চেন্নাইতে থাকা কালীন আমার মনে গেঁথে গেছিল আপনি যদি একা আইআইটির যে কোনো একটা রাস্তা দিয়ে হাঁটেন আপনি হয়ত কোনো একটা বিষয় বেশি করে চাইবেন আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তাতে ছায়ার পরিমাণ কিন্তু আমাদের সেই রকম ঘন কিছু নেই তাই আপনাকে সেই রকমেরই রাস্তা পছন্দ করতে হবে যেখানে ছায়া আছে এমনকি আর একটা বিষয়ের ব্যাপারে সচেতনতা হল ছায়া দিয়ে হাঁটাকালীন একজন সামান্য বেশি হাঁটাতেও কোনো কিছু মনে করে না তাহলে আমাদের কাজের বিষয়বস্তু হল ছায়াকে বাড়ানো এবং আমাদের রাস্তার দৈর্ঘ্যের ব্যাপারে খুব একটা চিন্তা না করা যদি আমরা ছায়া দিয়েই সত্যিকার যেতে চাই তাহলেও আমরা খুব একটা ঘোরানো রাস্তায় যেতে চাইব না তাহলে আমরা ওইভাবে ভাবতে গেলে খুব একটা বাড়াতে চাই না এমনকি আপনি খুশি হবেন যে রাস্তায় আপনি হাঁটছেন সেটাতে যাতে প্রচুর পরিমাণে যথেষ্ট ছায়া থাকে যখন আপনি রোদের থেকে দূরে থাকতে চান এমন প্রয়োজন নেই যে সর্বাধিক পরিমাণ ছায়াই থাকতে হবে তাই সেভাবে ভাবতে গেলে আমরা সম্পূর্ণভাবে শক্ত সমস্যাটার সমাধান করলাম না আমরা সর্বাধিক সমাধান খুঁজে পাই নি কিন্তু আমরা একটা ভালো সমাধান খুঁজে পেয়েছি এবং ওটাই আমরা সবসময় করে থাকি যখন আমরা কেনাকাটা করতে যাই আপনি সর্বনিম্ন দাম খোঁজার জন্য জন্য দশ জায়গা দেখেন এবং তারপর আপনার প্রোডাক্টটা কেনেন এমনকি আজকাল ওয়েবেও আপনি ওই রকম কিছু করতে পারেন কিন্তু সাধারণভাবে যদি আপনি মনে করেন যে দামটা ঠিক আছে আমরা গিয়ে ওই জিনিসটা কিনে থাকি আরও একটা বিবরণ হল চার্নিয়াক এবং ম্যাকডেরমট দেওয়া যারা আর একটা খুব বিখ্যাত বই লিখেছে এআই এর ওপর খুব জনপ্রিয় বই যা আমি আমার সেশনের কিছু অংশে ব্যবহার করি আমার মনে হয় না আমি ওটার ব্যাপারে উল্লেখ করেছি আমি এই লিস্টে এইখানে ওটা যোগ করব ওগুলোতে এ আই এর ব্যাপারে বলা হয়েছে যে কম্পিউটেশনাল মডেল ব্যবহারের মাধ্যমে মেন্টাল ফেসিলিটির পড়াশোনা করা তাই আমরা আগে বলেছি যে এআই এর দুটো দিক আছে একটা হল কগনিটিভ দিক যেখানে বলা হয় যেটা আমরা ইন্টেলিজেন্সটা বোঝার চেষ্টা করছি এবং যদি আপনি আজকালের কথা বলেন তাহলে আর একটা হল ইঞ্জিনিয়ারিং দিক যাতে বলা হয় যে আমরা একটা স্মার্ট সিস্টেম বা স্মার্ট অ্যাপ তৈরি করতে চাই তাহলে এই বিবরণটা যা বলছে তা হল আমরা মেন্টাল ফেসিলিটি পড়তে চাইছি এবং এমন কিছু করতে চাইছি যা হল কম্পিউটেশনাল মডেল এবং ওগুলোকে সঠিকভাবে পড়াশোনার জন্য ব্যবহার করতে চাইছি যেখানে বিবরণ ওখানে পৌঁছানোর আগে আপনারা এই বিবরণগুলো দেখুন যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি ওখানে বলা হচ্ছে আমরা মানুষের ইন্টেলিজেন্সকে নকল করতে চাই যদি একজন মানুষ এটা করে তাহলে উনি ইন্টেলিজেন্ট এবং আমরা একই ধরণের কিছু করতে চাইব তাহলে যে বিবরণটা আমি সবচেয়ে বেশি পছন্দ করলাম সেটা একজন কম্পিউটার সায়েন্টিস্ট থেকে আসেনি কিন্তু এজন দার্শনিকের থেকে এসেছে তাই আমরা এ আই এর বইতে জন হেজল্যান্ডের আইডিয়াকে খুব ভালো আইডিয়া হিসাবে উল্লেখ করেছি উনি বলেছেন এ আই এর প্রধান লক্ষ্য হল শুধুমাত্র ইন্টেলিজেন্সকে নকল করা নয় বা ইন্টেলিজেন্সের একটা চতুর রুপ নকল করা নয় উনি বলেছেন যে লক্ষ্য একেবারেই নয় এ আই চাইছে সঠিক আর্টিকেল মন সহ মেশিন যাদের সম্পূর্ণভাবে নিজেদের আক্ষরিক অনুভূতি থাকবে এখন একটা খুব আকর্ষণীয় প্রশ্ন এবং আজকে ক্লাসে ওটার ব্যাপারে আমরা সামান্য তর্ক করব তাহল আমরা ইন্টেলিজেন্স বলতে কি বোঝাই এবং মেশিনদের কি ইন্টেলিজেন্স থাকতে পারে এবং আপনারা এইভাবেই বলে যাবেন এটা যে কোনো সায়েন্স ফ্রিকশন নয় কিন্তু থিওরিটিকাল কনসেপশনের ওপর ভিত্তি করে আসল বিজ্ঞান তেমনই গভীর এবং সাহসী বলতে গেলে আমরা নিজেরা কম্পিউটারের গোড়ায় পৌঁছে যাব এবং এখানে এই বইটাতে এইসব আছে তাই আপনি যদি নিজে কম্পিউটারের গোড়ায় থাকেন যার মানে আপনি যদি নিজে মেশিনের গোড়ায় থাকেন সেক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মেশিন কি সমাধান করার জন্য চিন্তা করতে পারবে হ্যাঁ কারণ মানুষ চিন্তা করতে পারে এবং তাই মেশিনও চিন্তা করতে পারবে কিন্তু আমরা যে ধারণাটার কথা বোঝাতে চাইছি সেটা হল একটা ধারণা যা ভাবছে এবং একইভাবে বিশ্লেষণ করছে ওনার এই বইতে ওই ধারণাটাই দেওয়া আছে যাতে এআই হল একটা ধারণা এটা খুব আকর্ষণীয় বই এবং আপনাদের মধ্যে যারা দর্শনের প্রতি ঝুঁকে আছেন তাদের গিয়ে এটা দেখা উচিত এবং এই ধারণাটা যা ভাবছে এবং কম্পিউটিং করছে সেটা একসাথে জোড়া আছে যা হজল্যান্ডের অনেক আগেই হয়েছে এবং আমরা দেখতে পাব এক হয় আজকের ক্লাসে বা পরের ক্লাসে যে বৃটিশ দার্শনিক থমাস হবস হল সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যে এই ধারণাটা এনেছে হবস অবশ্যই একজন কম্পিউটার বিজ্ঞানী নয় ওই সমস্ত দিনে কোনো কম্পিউটার বিজ্ঞান ছিল না উনি একজন রাজনৈতিক বিজ্ঞানী এবং ওই ধরণের ব্যক্তি ছিলেন তাই আমাদের মূল প্রশ্নে যাওয়া যাক আপনি এই প্রশ্নটার ব্যাপারে কি মনে করছেন এবং এটা সেই অংশ যার উত্তর আমি আপনাদের দিতে চাইব বা তাই আমি এটার জন্য কোনো উত্তর লিখি নি আমি শুধুমাত্র প্রশ্নগুলো লিখেছি এবং আমি যখন যেমন ক্লাসে উত্তরগুলো বের হবে সেই অনুযায়ী বোর্ডে লিখব তাই যে প্রশ্নটা আপনারা জানতে চান সেটা হল ইন্টেলিজেন্স কি আমি বোঝাতে চাইছি যদি কখনও একটা তর্ক হয় যে মেশিন ইন্টেলিজেন্ট হতে পারে কিনা বা মেশিন চিন্তা করতে পারে কিনা প্রথমে আমরা পরিষ্কারভাবে এই ব্যাপারে বুঝিয়ে দেব আমরা ইন্টেলিজেন্ট বলতে কি বুঝি মানে যদি আমি একটা প্রোগ্রাম লিখি ধরুন একটা ম্যাট্রিক্স এর সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন সেটা কি একটা প্রোগ্রাম ইন্টেলিজেন্ট হবে আমি সেটা জানি না তাই ক্লাস থেকে আমি কি কিছু উত্তর পেতে পারি যে ইন্টেলিজেন্স কি কি ভাবছি সেটা আমাদেরকে কি ভুলিয়ে দিচ্ছে এই জিনিসটার কথা ভেবে ধরা যাক যখন কোনো কিছুকে ইন্টেলিজেন্ট বলা হয় কিন্তু ইন্টেলিজেন্স কি ইন্টেলিজেন্ট বলার জন্য একটা সিস্টেম বা এজেন্টের আপনার কি প্রয়োজন হবে ইন্টেলিজেন্ট ব্যবহারের মূল চরিত্রগুলো কি ছাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু একটা সামান্য কিছু থেকে আপনি যদি এটাকে বাড়ান এটা খুবই জেনারিক হ্যাঁ নিশ্চিতভাবে ইন্টেলিজেন্স এর একটা অংশ উদাহরণস্বরূপ যদি আপনি জানেন যে আপনার একটা ছোট্ট প্রোগ্রাম আছে যেটা বলে যদি কোনো কিছু তার পরে অন্যকিছু এটাও কিছু না কিছু সিদ্ধান্ত নিচ্ছে কিছু ডাটার দিকে দেখে আপনি নিশ্চিতভাবে কিছু দেখছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন ছাত্র নতুন পরিস্থিতিতে উত্তর দেওয়ার জন্য জ্ঞাণের ব্যবহার জ্ঞাণ মানে আপনারা কি বোঝাতে চাইছেন জ্ঞাণের ব্যবহার নিশ্চিতভাবে আমাকে আপনাদের বলতে হবে এবং এই বিবরণে সামান্য পরিমাণ ধারাবাহিকতাহীনতা আছে বেশিরভাগ সময় যখন আপনি জ্ঞাণ বা অভিজ্ঞতা ব্যবহার করেন এটার মধ্যে একটা অনুভূতি আছে যা অভিজ্ঞতাকে খুঁজে বের করেন আমরা ওগুলোকে একটা পরিস্থিতিতে ব্যবহার করি যা একই রকম যা ওই ক্ষেত্রে সম্পূর্ণভাবে নতুন নয় ঠিক আছে যদি নতুন পরিস্থিতি অনুযায়ী আপনি একটা নতুন সমস্যার কথা বোঝান সেক্ষেত্রে একজনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে আপনি এই দ্বারা কি বোঝাতে চাইছেন আপনি জানেন যে এমন একটা কথা আছে যেখানে বলা হয় আপনি কখনওই একই নদীতে দুবার নামতে পারবেন না মানে কখনওই এক জিনিস দুবার হবে না আপনার যা বলছেন সে ব্যাপারে আমি কোনো রকম বিতর্কে যাচ্ছি না কিন্তু নিশ্চিতভাবে আমি করব আমি শুধুমাত্র চেষ্টা করছি আরো বেশি লোক যেন উত্তর দেয় আপনারা জ্ঞাণ ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন এবং আমরা এর কাছাকাছি যাই একজন মানুষ হিসাবে আমরা করে থাকি আমি কি বলব ধরুণ বাইশ বছর পঁচিশ বছর ধরে আহোরণ করা জ্ঞাণ আমাদের জীবনে পরে ব্যবহার করা হবে আমার মনে হয় মানুষদের বিভিন্ন ধরণের প্রজাতি আছে আমি বোঝাতে চাইছি আমরা একমাত্র প্রজাতি যাদের বারোতম স্ট্যান্ডার্ড অবধি স্কুল আছে তারপর চার বছর কলেজ এবং তারপর মাস্টার্স এবং আপনারা জানেন যে কিছু ক্ষেত্রে পিএইচডি অন্য কোনো প্রজাতি জ্ঞাণ আহোরণের জন্য এতটা সময় ব্যয় করে না ছাত্র স্যর আমরা ইনডাক্টিভ ইনফারেন্স করতে পারি কিন্তু অন্য কিছু নতুন করার ব্যাপারে এমনকিছু যা অন্যরা আপনার উত্তর থেকে বুঝতে পারে ঠিক আছে ধারণা তাহলে আমি জেনারেলাইজ বা ধারণা দেওয়ার জন্য ইনডাক্টিভ ইনফারেন্স শব্দটা শুধুমাত্র ব্যবহার করব জেনারেলাইজ করার ক্ষমতার জন্য তাই যখন আপনারা কোনো হোটেলে যান এবং মসালা দোসা খান আপনারা আনন্দিত হন এবং ফিরে আসেন পরের বার যখন আপনারা ওখানে যান এবং অন্যকিছু খান ধরুন উত্তাপাম এবং ফিরে আসেন এবং তখন আপনারা জেনারেলাইজ বা ধারণা করেন এই হোটেলটা আপনাকে ভালো খাবার দেয় বা আপনি হয়ত বলতে পারেন যে যেমন আপনি জানেন সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো ইনডাক্টিভ ইনফারেন্স করছে এই ধরণের ইনফারেন্স যাতে আমার এসে পৌঁছেছি আমরা কোনো কিছুর কয়েকটা ঘটনা দেখছি এবং সেখান থেকে আমরা ধারণা করছি যে আপনার এটা জানেন এটা শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর জন্য আমি কয়েকটা পাতা দেখতে পাচ্ছি এবং ওগুলোর সবকটাই সবুজ তারপরে আমি সিদ্ধান্তে এসে পৌঁছচ্ছি যে সমস্ত পাতাই সবুজ হয় যা অবশ্যই সত্যি নয় অন্ততপক্ষে সবসময় নয় হয়ত চেন্নাইতে হ্যাঁ হতে পারে যখন আমাদের পাতা থাকে কিন্তু বাকি বিশ্বের জন্য নয় ছাত্র মূলত ওই বিবরণের ব্যয়টা প্রযোজ্য জেনারেরলাইজ এবং বিশ্লেষণ করুন এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশ্লেষণ আসবে আর কি আমরা করি যা মানুষের মতন যে আমরা আমাদের দাবীগুলোকে আরো ইন্টেলিজেন্টের মতন করি ছাত্রসবচেয়ে ভালোভাবে উপলব্ধ পছন্দ করি ঠিক আছে যখন এখানের ব্যাপার আসে সবচেয়ে ভালোভাবে পছন্দ করার অপশন ছাত্ররা শেখার ক্ষমতা হ্যাঁ শেখার ক্ষমতা যা এখানের থেকে সামান্য আলাদা এবং আমরা বলি শেখা মানে আমরা বোঝাতে চাইছি জ্ঞাণ আহোরণ করা একজন ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে শিখতে পারে আপনি এমন কিছু করেন যা আপনাকে সামান্য ব্যথা দেয় তাই আপনি হয়ত একটা গরম স্টোভ বা ওই ধরণের কিছু ধরেন দুবার তিনবার এবং যখন আপনি শিখে যান যা হল আবার ইনডাক্টিভ ইনফারেন্সেস কিন্তু সবকিছু জিনিস শেখা হল ঘটনা শেখা দুটো জিনিসের ভিতরে সম্পর্ক শিখতে আমরা যা করি তা বেশ কার্যকরী তাহলে কমিউনিকেশন এটা বলতে আপনি কি বোঝেন ছাত্র না তাহলে এমন অনেক কিছু মূল বিষয় আছে যার মানে কোনো কিছু ভালোভাবে বোঝানো লক্ষ্যনীয়ভাবে এমন কিছু যা হল একটা মতামত যা এখানকার উচ্চ লোকেদের মধ্যে আসে যা আমরা সমস্ত কোম্পানীগুলো থেকে পাই ধরা যাক যে আমাদের ছাত্ররা কমিউনিকেশনে ভালো নয় কিন্তু এটা আইডিয়া নয় এমনকি আমার মনে হয় এটার ব্যাপারে আপনি কথাও বলছেন না মূল বিষয়বস্তু হল আমরা কিছু কমিউনিকেট করতে পারি তাই আমাকে মূল জিনিসে যেতে দিন যার ওপরে এটা প্রতিষ্ঠিত এমন কিছু যা মানুষের বিভিন্ন প্রকারের ক্ষেত্রে নির্দিষ্ট ছাত্র বক্তব্য বক্তব্য হল ভাষা ব্যবহার করার আগের বক্তব্য ভাষা হল এমন কিছু যা অভিনব অন্ততপক্ষে আমরা মনে করি এটা আমাদের প্রকারের ক্ষেত্রে অভিনব এমন কিছু দুশ্চিন্তা আছে যা থাকতে পারে যেমন তিমি মাছ দীর্ঘ দূরত্বে কমিউনিকেট করতে পারে এবং ডলফিনরা কমিউনিকেট করতে পারে এবং বন্ধ হয় না কিন্তু এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত নই এবং আমরা দেখি যে অন্যান্য জীবজন্তুও যারা আওয়াজ করে তারা নির্দিষ্টভাবে তাদের নিজেদের প্রকারের দিকে অন্ততপক্ষে চালিত হয় কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার নয় যে ওনারা যেটা প্রমাণ করছে সেটা আসল তাহলে এটা হল ভাষার ব্যবহার যা আমাদেরকে জ্ঞাণ এগিয়ে নিয়ে যেতে দেয় তাই যদি আপনার একজন নিউটনের মতন দুর্দান্ত বিজ্ঞানী থাকে যার বিশ্ব ব্রক্ষ্মান্ডের ব্যাপারে এবং ওনার আশপাশের বিশ্বের ব্যাপারে চিন্তাভাবনা থাকে এবং উপসংহারে আসে এবং বিশ্ব কিভাবে চলে সে ব্যাপারে বোঝার ক্ষেত্রে যখন আমরা উপনীত হই খাটনির ফল আমরা পাই এবং ওটা আমরাই পাই শুধুমাত্র ভাষার মাধ্যম দিয়ে কারণ আমরা অন্য লোকের সঙ্গে কথা বলতে পারি কারণ আমরা বই লিখতে পারি তাই প্রিন্টিং অবশ্যই আর একটা আবিষ্কার যা এই পদ্ধতিকে সাহায্য করে কিন্তু এই সম্পূর্ণ আইডিয়াটা শুধুমাত্র কমিউনিকেট করতে পারে গল্প বলতে পারে আপনি জানেন যে গল্পটা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে যায় যেমন সমস্ত গল্পগুলো আমাদের উপ মহাদেশে আমরা শুনি রামায়ন মহাভারত এবং ওই রকম যেখানে এইগুলো প্রজন্মের পর প্রজন্ম চলে যায় এবং এইগুলোর সবকটাই সম্ভব সম্পূর্ণভাবে ভাষার ব্যবহারে এটা হল ভাষা যা আমাদেরকে আমাদের যা জ্ঞাণ আছে সেটা বিশ্বকে জানাতে দেয় এবং অন্য লোকেদেরকে জানাতে দেয় আর কিছু যা একজন ভাবতে পারে তাহলে এটা ধরব কোনো কিছুর অংশ হিসাবে এবং তারপরে দেখব যে মেশিন ইন্টেলিজেন্ট হতে পারে কিনা এটা খুব একটা জটিল প্রশ্ন নয় তাহলে আমাকে এগিয়ে যেতে দিন সামান্য এগিয়ে পরের প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি শুধুমাত্র নিশ্চিত হতে চাই যে আমরা সবাই একই পাতায় আছি কারণ মেশিনরা ভাবতে পারে কিনা সে ব্যাপারে আমার কথা বলা প্রয়োজন আপনারা মেশিন বলতে কি বোঝেন না হলে আমরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে আটকে যাব যে মেশিনরা ভাবতে পারে ভাবতে পারা মানে আমরা কি বোঝাতে চাইছি সেটা না জেনেই এবং মেশিন বলতে আমরা ঠিক কি বোঝাতে চাইছি সেটা না জেনেই তাহলে এই দুটো বিষয়ই আমাদের জানা উচিত যে ওটা বলতে আমরা কি বোঝাতে চাইছি ছাত্র কোন নির্দিষ্ট কাজটা বার বার করা হয় একটা সরঞ্জাম যা নির্দিষ্ট কাজ বার বার করে ছাত্র যাইহোক আমি এখানে এটা লিখব না এটাই কি একটা মেশিনের সম্পূর্ণ বিবরণ ছাত্র ডিভাইস যা মানুষের খাটনি কমায় একটা সরঞ্জাম যা মানুষের খাটনি কমায় সেক্ষেত্রে এক্সারসাইজিং মেশিন বলতে কি বোঝাবেন ট্রেডমিল বা ওই ধরণের কিছু ছাত্র কম্পিউটেশন মাঝেমধ্যে কম্পিউটেশন আছে কম্পিউটেশন হল শুধুমাত্র এক ধরণের অ্যাক্টিভিটি যা আমরা বিবেচনা করে থাকি আমাদের একটা মেশিন আছে যা আপনাদের জন্য কফি বিনস গুঁড়ো করে আমি জানি না যে ওটা কম্পিউটেশন করছে এখন আরো বেশি মূল বিষয় আসা যাক কখন আমি কোনো কিছুকে মেশিন বলি এই প্রশ্নটা দ্বারা আমি কি বোঝাতে চাইছি যদি ওটা একটা মেশিন না হয় ওটা কি হতে পারে ছাত্র এটা কেবল এর নির্দেশাবলী মেনে চলে আপনি নির্দেশ দেন এবং ওটা আপনার জন্য কাজ করে ওটা নিজে থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করে না উনি বলেন নিজে থেকে চিন্তা ভাবনা করে না মেশিনরা যে প্রশ্নের উত্তর ভাবতে পারে সেইটা বলুন তাহলে মেশিন হল এমন জিনিস যারা নিজে থেকে চিন্তা ভাবনা করতে পারে না এখন এই নির্দেশাবলীগুলো মানুন আমি বলতে চাইছি নিশ্চই মেশিনের জীবনের কোনো একটা ধাপে মেশিনকে নির্দেশাবলী দেওয়া হয় তাহলে যদি এই ঘরের মতন আমার একটা এয়ার কন্ডিশনার বা থার্মোস্ট্যাট কোথাও থাকে এটা সত্যিকার নির্দেশাবলী মানছে না কিন্তু কিছু কোডিং বা অন্যকিছু হ্যাঁ আমি এমন কিছু বলতে চাই যে জীবনে কিছু ধাপে ওটাকে কিছু নির্দেশাবলী দেওয়া হল কিন্তু তারপর আমি একজন ব্যক্তি হিসাবে আপনাকে বলতে পারি যে আপনি নির্দেশাবলী মানছেন আপনার বাবা মা বলে যাও এবং লেকচার শোনো ক্লাস বাঙ্ক করো না সেই জন্যই আপনারা এখানে ক্লাসে বসে আছেন এটা কি যখন আমি কোনো কিছুকে একটা মেশিন বলি আমাকে একটা সার্কুলার বিবরণ দিতে দিন যা মেকানিকালি কাজ করে নিশ্চিতভাবে এটা একটা সার্কুলার বিবরণ যা মেশিন এবং মেকানিকাল শব্দগুলো ব্যবহার করছে এইগুলো একে অপরের সম্পর্কিত তাই সেইভাবে ভাবতে গেলে এটা সত্যিকার একটা ভালো বিবরণ নয় কিন্তু ওটা আমাদেরকে একটা ধারণা দেয় যে আমি কি জানানোর চেষ্টা করছি কারণ যখন আপনি বলেন যে কোনো কিছু মেকানিকালি কাজ করছে আমরা এটা আরো বেশি সহজে জানাতে পারি এবং আমি না ভেবে উত্তর দিতে চাই না কারণ চিন্তা হল এমন কিছু যা একটা অন্য পর্যায়ে ঘটে যেমন আপনি দেখতে পাবেন কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মূলত একটা ভালোভাবে বিবরণ করা পদ্ধতিতে যদি এটা একটা ফিজিকাল মেশিন বা অন্য কোনো ম্যাথমেটিকাল ল হয় ধরুন ল অফ ফিজিক্স যদি এটা কিছু কম্পিউটিং মেশিন হয় যা মাঝেমধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে তাই যে প্রশ্নটা একজন জিজ্ঞাসা করল এবং ওই মুহূর্তে উঠে আসে তাহলে এই প্রশ্নটাই উঠে এসেছে তাহলে পরিষ্কারভাবে বলতে গেলে কম্পিউটার কি একটা মেশিন খুব ভালোভাবে বর্ণনা করা পদ্ধতি অনুযায়ী এটা চলে ইত্যাদি নিশ্চিতভাবে কম্পিউটার একটা বিশেষ ধরণের মেশিন এটা একটা খুব নমনীয় ধরণের মেশিন যা এই সমস্ত আইডিয়াকে প্রোগ্রামকে স্টোর করে যা আমরা আবিষ্কার করেছি এটা আবিষ্কার করা হয়েছে কিন্তু অন্ততপক্ষে চার্লস ব্যাবেজ দ্বারা আনা হয়েছে যা বলে যে আপনি একই মেশিন পেতে পারেন এবং একটা অন্য প্রোগ্রাম দিতে পারেন এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে আপনার জন্য আলাদা কিছু করবে এবং এটা একটা খুব নমনীয় মেশিন কিন্তু যাইহোক এটা একটা মেশিন কারণ মূলত এমন কিছু আছে যা বার বার হয়েই চলে এবং যখনই আমরা বলি মেশিন বাকি কোর্সে আমরা একটা কম্পিউটার প্রোগ্রামের কথা বোঝাতে চাইব তাই যখন আমরা বলি একটা মেশিন চিন্তা করতে পারে তখন তার মানে হল আমরা কি একটা কম্পিউটারকে প্রোগ্রাম করতে পারি যাতে মনে হয় ওটা চিন্তা ভাবনা করতে পারে বা ওটা চিন্তাভাবনা করে তাহলে এটা হল একটা প্রশ্ন যা অনুভূতির দিক দিয়ে প্রাথমিক পরের স্লাইডে এই চিন্তাভাবনার পরিবর্তে একটা নির্দিষ্ট বিতর্ক ছিল গত পঞ্চাশ বছরে ষাট বছরের লোকেরা এটার ব্যাপারে কথা বলছিল যে মেশিন চিন্তা ভাবনা করতে পারে নাকি পারে না তাহলে এখানে কেউ কি যে কোনো একটা দিকের ব্যাপারে কড়া মন্তব্য করতে পারে তাই এই সময় যখন আমি বলি আমি একটা কম্পিউটার প্রোগ্রাম বোঝাতে চাইছি আমি কি একটা কম্পিউটারকে প্রোগ্রাম করতে পারি এটা একটা চিন্তা করার মেশিন এটা কি একেবারেই সম্ভব এবং আমরা কিছু বিষয় খুঁজে বের করার চেষ্টা করব যাকে আমরা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার বলি বা এমন কি কোনো কিছু বাদ যাচ্ছে যা এখানে উল্লেখ করা নেই যা মেশিন করতে পারে না কখনও করে নি এমন কি কিছু আছে যেমন এখানে হল্টিংসমস্যার পরিস্থিতি যা আমরা এখানে উল্লেখ করতে ভুলে গেছি তাহলে দুভাবেই কি কারোর এখানে মতামত আছে এমন কি কেউ আছে যারা মনে করে হ্যাঁ মেশিন চিন্তা করতে পারে এর বিরুদ্ধে কোনো কিছু নেই বা এমন কোনো মতামত আছে যা বলে কোনো মেশিনই চিন্তা করতে পারে না শুধুমাত্র আমরা মানুষরাই চিন্তা করতে পারি ছাত্রবলে না চিন্তা ভাবনা মানে কি ঠিক আছে সেক্ষেত্রে যে প্রথম প্রশ্নটা আমি জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম তাই আপনি এটা ব্যবহার করছেন কিনা বলে আপনি এই সমস্ত লিখেছেন ছাত্র ইন্টেলিজেন্স তাই আমরা বলতে চাই যে এইগুলো খুব কাছাকাছি সম্পর্কিত আমরা হয়ত বলব চিন্তাভাবনা হল একটা পদ্ধতি যার মধ্যে থেকে ইন্টেলিজেন্স বেরিয়ে আসে তাই কারোরই শক্তিশালী মতামত নেই যা আমি গ্রহণ করব তাই এটা ঠিক আছে দুদিকেই কোনো কিছু নেই এবং সবশেষে যেমন হিউজল্যান্ড বলে আমি বোঝাতে চাইছি যে এই প্রশ্নের ব্যাপারে হিউজল্যান্ড কি মনে করে এই প্রশ্নেই মানে আমরা মেশিনরা ইতিমধ্যে এখানে আছি কিন্তু এখানে এমন কেউ কি আছে যে এটার ব্যাপারে ভীষণভাবে অনুভব করে যে হ্যাঁ আমরা মেশিন বা আমরা মেশিন নই আমরা হলাম মাংস এবং রক্তের কার্বনের জীবজন্তু আমরা সিলিকন দ্বারা তৈরি নই কোনো মতামত তাহলে ধরুন আমি বলব আমার হলাম মেশিন এই ধারণাটা তুলে ধরা যাক আপনি কোনো বিতর্ক বলবেন বলবেন কি হ্যাঁ আমরাও মেশিন সেক্ষেত্রে একটা প্রাথমিক বিরোধিতা হল লোকেরা বলবে আপনি জানেন মেশিন বনাম ওটা যা কিছু আছে যাকে বলা হয় ইচ্ছা শক্তি তাই যখন আমি আপনাকে সামান্য আগে জিজ্ঞাসা করেছি কি হবে যদি আপনি একজন মেশিন না হন সেক্ষেত্রে কিছু লোক যে উত্তর দিয়েছে তা হল আপনার নিজস্ব মুক্ত ইচ্ছা শক্তি থাকবে কিছু ক্ষেত্রে একটা মেশিনের কোনো মুক্ত ইচ্ছা শক্তি নেই একটা মেশিন নির্দিষ্ট নির্দেশাবলী অনুযায়ী কাজ করে এবং নির্দিষ্ট আইন আছে এবং সবসময় সেই সমস্ত নির্দেশ এবং আইন মেনে চলে যেখানে মুক্ত ইচ্ছা শক্তি যা আপনি বোঝেন নি আমরা জানি না যে আমাদের মুক্ত ইচ্ছা শক্তি আছে নাকি নেই আমি বোঝাতে চাইছি যে লোকেরা মানুষ হিসাবে দাবী করে তাদের মুক্ত ইচ্ছা শক্তি আছে কিন্তু তারা যাবে এবং সবসময় কিছু লোক কংগ্রেস এবং বিজেপিকে ভোট দেবে তাই কোনভাবে এটাকে বলা হয় মুক্ত ইচ্ছা শক্তি মূলত বলা হয় যে আমরা পছন্দ করি যা আমাদের কাছে আছে যে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিভাবে আমাদের জীবন চলবে আমরা পরবর্তীকালে কি করব এবং ওই রকম কিছু আপনি জানেন আপনার খোলাখুলি দর্শন এক্সিটেনসিয়ালিজম এর মতন বেশ কিছুটা ধারণা করা গেছে পরবর্তীকালে কোন সময় এই মুক্ত ইচ্ছা শক্তির ধারণার ব্যাপারে পছন্দ করতে পারবেন বলে আপনি মনে করছেন তাহলে যদি আপনি মেশিন চান সেক্ষেত্রে মুক্ত ইচ্ছা শক্তি বলে কোনো কিছু থাকবে না বা এখানে একটা অসঙ্গতি থাকতে পারে বা যদি আমরা মেশিন হই কিছু ভারতীয় চিন্তাভাবনা বলে যে সবকিছুই মুক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যেমন এটা বলে যা ঘটবে সেটা নিশ্চই ঘটবে নিশ্চিতভাবে সেক্ষেত্রে আমরা সবাই মেশিন এবং এই ব্যাপারে দুবার ভাবার অবকাশ নেই কিন্তু যদি আমি ডিকনস্ট্রাক্ট করতে চাই সেক্ষেত্রে বলুন আমরা এই কারণের জন্য মেশিন আমি আপনাকে একটা বিতর্ক দেব যাতে বলা হয়েছে আমরা একটা মাত্র কোষ থেকে বেড়ে উঠেছি যার নির্দেশাবলীতে আমাদের জেনেটিক কোড দেওয়া আছে যে আমাদের শরীর কি ধরণের হবে আমাদের চোখ কোন রঙের হবে সব ধরণের জিনিস এবং তারপর আমরা নিজেদেরকে এই জিনিসটা ব্যবহার করে বেঁধে ফেলি এবং আমরা মানুষ হিসাবে তৈরি হই এবং যেমন কম্পিউটারগুলো নমনীয় ওগুলো বিভিন্ন জিনিস বিভিন্ন সময় করতে পারে আমরাও নমনীয় হয়ত বর্তমান দিনের কম্পিউটারগুলোর তুলনায় সামান্য বেশি কিন্তু সবশেষে আমরা মেশিন বা আমি আপনাকে একটা বিতর্ক দেব যাতে বলা হয়েছে যে আমাদের মস্তিষ্ক দশ থেকে একশ বিলিয়ন নিউরন দিয়ে তৈরি এবং ওগুলোর সবকটাই খুব সহজ মেকানিকাল পদ্ধতিতে কাজ করে এবং তাই যেহেতু একটা ব্রেণ আমাদের নিয়ন্ত্রণ করে আমরা প্রকৃতিগত ভাবে মেকানিকাল আমি আপনাকে এই ধরণের বিতর্ক বলব তাহলে আপনারা এটার বিরুদ্ধে কি বলবেন মানে আমি বলতে চাইছি যদি আপনাদের কিছু বলতে হয় ছাত্র আমাদের আবেগ বলে কিছু আছে যা মেশিনে নেই আমাদের আবেগ বলে কিছু আছে যা মেশিনে নেই ছাত্র আমরা আমাদের আবেগের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট কিন্তু কিভাবে আপনি জানলেন এটা মেশিনে নেই ছাত্র ধরুন আমি আমার কম্পিউটার বন্ধ করে দিলাম ধরুন আপনি হলেন সিস্টেম প্যাচেস আমরা কি বলতে পারি যে এটা আপনার ওপর রেগে আছে আমি বলতে চাইছি আমার মনে হয় এটা আরো বেশি গুরুত্বসহকারে অন্যভাবে হয়ত ডিসপ্লে করে নি কেন আমরা বলব যে মেশিনের আবেগ থাকতে পারে না তাই আমি একটা বই দেখাব এটাকে বলা হয় ইমোশন মেশিন এবং এটা লিখেছেন মার্ভিন মিনিস্কি বলে একজন যিনি এআই এর আবিষ্কর্তাদের মধ্যে একজন যেমন আমরা এআই এর ইতিহাস দেখি যেমন আমরা এগিয়ে যাই উনি জন ম্যাকার্থির সাথে এআই ল্যাবে এমআইটি আবিষ্কার করেছিলেন এবং শেষ পাঁচে উনি ছিলেন ছয় বছরে উনি এই বইটা লিখেছেন ইমোশন মেশিন তাহলে এটা আসলে আবার সামান্য বেশি সময় ধরে ভাগ করছে যাতে ইমোশন বলতে আপনি কি বোঝেন ইত্যাদি আমি এই বলে আবেগকে বোঝাতে চাইব যে আপনার স্মৃতি শক্তি আছে এবং স্মৃতির সাথে আপনার কিছু মূল্যবোধ লেবেল যুক্ত আছে মানে কিছু স্মৃতি ভালো এবং কিছু স্মৃতি খারাপ এবং আপনি বলেছেন যে ওই সমস্ত মূল্যের লেবেলের সঙ্গে ওগুলো আটকে আছে তাই আপনি খুশি হন বা আপনি দুঃখিত হন তাই একজন ওই ধরণের কথা বলবে কিন্তু এটা এমন কিছু যা আমাদের বাদ দেয় আমি জানি না কুকুর এবং বেড়ালের মতন জীবজন্তুরও কি আবেগ আছে ছাত্র হ্যাঁ ওদেরও আছে কিন্তু ওরাও ইন্টেলিজেন্ট বা সেটা অন্য প্রশ্ন যে ইন্টেলিজেন্স কি শুধুমাত্র মানুষের বিশেষ ক্ষমতা নাকি আমরা কুকুর এবং বেড়াল এবং হরিন এবং বাঁদরকেও ইন্টেলিজেন্ট হিসাবে বিবেচনা করতে পারি ছাত্র হ্যাঁ কিন্তু যদি আপনি জীবনের সিঁড়ি দিয়ে নেমে যান সেক্ষেত্রে বলতে গেলে যদি আপনার কুকুর এবং বেড়াল থাকে তাহলে এখানে মশাও থাকবে আপনার ব্যাকটেরিয়াও থাকবে এবং ভাইরাসও থাকবে তাহলে আপনি কোন জায়গায় গিয়ে থামবেন আমরা এখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নেই আমরা এখানে মাথায় রাখব যে এই প্রশ্নগুলো বহু লোক জিজ্ঞাসা করেছে এবং এটা লক্ষ্য নয় আমাদের লক্ষ্য আপনারা জানেন এটা দর্শনের কোনো কোর্স নয় কিন্তু তাও আমরা এটার ব্যাপারে জানি তাই এখানে আমি একটা ছোট কার্টুন এনেছি যদি আমরা এখানে সবাই মেশিন হই সেক্ষেত্রে আমি ধরব আমাদের প্রশংসা দ্বৈতভাবে আনন্দিত হবে বা আপনি যদি প্রশংসা হিসাবে ওটাকে বলতে চান তাহলে আমি আপনাকে কিছু যুক্তি দেব যা সাহিত্য হিসাবে ভালোভাবে পরিচিত যেটা মেশিনটা দাবী করতে পারে যে প্রশ্ন আমরা জিজ্ঞাসা করছি মেশিন কি চিন্তা করতে পারে তাহলে বিরোধিতাটা কি যে প্রথম ব্যক্তি হার্বাট ড্রাইফুস বলেছে যে ইন্টেলিজেন্স অসচেতন অনুভূতির ওপর নির্ভর করে যা কখনওই প্রথাগত আইনে আটকানো যাবে না তাই আপনি এটা পড়তে পারবেন না একটা উইকিপিডিয়ার পাতার ভিত্তিতে আমি জানি না কি করে এটাকে আরো বেশি শক্তিশালী গাঢ় করা যেতে পারে যা হল এআই এর সমালোচনা বিদ্যা ড্রেফাস স্পেন্ট উনি এ আই মূলত সম্ভব নয় এই বলে কেরিয়ার তৈরি করেছেন তাই অন্ততপক্ষে উনি এর থেকে কেরিয়ার তৈরি করেছেনআপনি এই অসচেতন সহজাত ধারণার ব্যাপারে কি মনে করেন যা কখনওই একটা প্রথাগত নিয়মে ধরা যাবে না তাই এটা হল তর্কগুলোর মধ্যে একটা যা লোকেরা বলেন এই ধরণের তর্কগুলো জানায় যে প্রায়ই আমরা জানি না যে আমরা কি করছি কেন আমরা কোনো কিছু করছি আমি এটা করেছি কিন্তু আমি জানি না কেন আমি এটা করেছি কিন্তু এটা কি বলে যে আমি সত্যিকার রহস্যময় কিছু করেছি যা আমি একটা মেশিন দ্বারা করতে পারব না দার্শনিক জন সিয়ারেল এর দ্বারা করা তর্ককে ধরা যাক ওটাকে বলা হয় চাইনিজ রুম আর্গুমেন্ট উনি বলেন একজন এজেন্টকে কি একটা ঘরে বন্ধ করে রেখে চাইনিজে প্রশ্ন করা যেতে পারে সিন্ট্যাটিক রুলস এর ভিত্তিতে ধরা যাক উনি চাইনিজ বোঝে তাই এটা একটা ধারণার পরিক্ষা যা জন সিয়ারেল এটা একটা বিখ্যাত তর্কশুধুমাত্র চাইনিজদের দেখুন ওয়েবে যার তর্ক দেওয়া থাকে যখন আপনি এই সমস্ত বিবরণগুলো দেখতে পাবেন তাহলে ধারণাটা হলে যে ধরুন আপনি একজন ইংরাজীতে কথা বলা ব্যক্তি বা হিন্দী বা তামিলে কথা বলা ব্যক্তি আপনাদের সবাইকে ঘরে বন্ধ করা হল এবং আপনাদের সবাইকে কাগজের স্লিপ দেওয়া হল যাতে এই সিন্ট্যাটিক রুলসআছে যা বলে আপনি যদি এই প্যাটার্নটা দেখেন তাহলে এই উত্তর দিন আপনি যদি এই প্যাটার্ন দেখেন তাহলে এই উত্তর পাঠান আপনি জানেন না এই জিনিসগুলো কিসের ব্যাপারে যদি আপনি কোনো প্যাটার্ন দেখেন এবং আপনার কাছে নির্দেশাবলী থাকে একটা প্যাটার্নকে মেলানোর এবং তার ভিত্তিতে উত্তর পাঠানোর এবং ওখানে বাইরের কেউ আছে যে দরজার নিচ দিয়ে আপনাকে কিছু প্যাটার্ন সহ কাগজের স্লিপ পাঠাচ্ছে তাহলে আপনি কাগজের স্লিপে কিছু প্যাটার্ন তৈরি করুন এবং ওগুলোকে পাঠিয়ে দিন আপনি জানেন না কি ঘটছে যা এর শেষে ঘটছে সেটা হল চাইনিজ এ কেউ প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং চাইনিজে আপনি ওনাদের উত্তর দিচ্ছেন তাই জন সিয়ারেল বলে এবং এটা হল চাইনিজ রুম এক্সপেরিমেন্ট থট এক্সপেরিমেন্ট যা বলে ধরুন যদি এটা ঘটে আপনি কি বলবেন যে যে ব্যক্তি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন সেগুলো চাইনিজ এবং উনি বলেন না কারণ যেভাবে এক্সপেরিমেন্টের বর্ণনা করা হয়েছে এবং উনি ওটা বলেন কিন্তু ওনার ব্যবহারকে ইন্টেলিজেন্ট ব্যবহারের মতন দেখতে কারণ উনি আপনাকে সমস্ত উত্তর দিচ্ছে কিন্তু উনি বলেন সত্যিকার ইন্টেলিজেন্স এবং সত্যি ওখানে সামান্য পরিমাণ অপরেশনাল ট্র্যাপ আছে যা হল আমি এখানে যা লিখেছি থট এক্সপেরিমেন্টকে বেঝানোর জন্য কতগুলো রুল এবং একজন এজেন্টের থাকা প্রয়োজন এবং অন্যভাবে আমরা এই আইডিয়াটা আবার দেখব যখন আমরা এগিয়ে যাব সেলিব্রেটেড ম্যাথমেটিকাল ফিজিসিস্ট জন রজার পেনরোজ যার নাম আপনারা হয়ত শুনেছেন এর থেকে আর একটা বাধা এসেছে উনি ওনার বইতে লিখেছেন যা বেস হিট হয়েছিল ওটার নাম ছিল এমপেরর্স ইউ মাইন্ড যদি আপনি নাম লেখেন আপনি জানেন যে এমপারার এর এর নতুন জামাকাপড়ের প্রদর্শন করা হচ্ছে এবং উনিও এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করছে মেশিন কি এর উত্তর ভাবতে পারবে নাকি কোনো মেশিনই ভাবতে পারবে না আমরা শুধুমাত্র জীবজন্তুর ব্যাপারে ভাবছি এবং উনি বলছেন যে আমাদের মস্তিষ্কে এমন কিছু ঘটে যা বর্তমান দিনের পদার্থবিদ্যা বুঝতে পারে না বোঝাতে পারে না এবং এমন কিছু যা উনি বলে কোয়ান্টাম মেকানিকেল এর পরিপ্রেক্ষিতে যদি আপনি বিস্তারিত বিবরণে যেতে চান আপনি ওয়েবে দেখবেন এবং বইটা পড়বেন যা পড়া ততটা সহজ নয় উনি তাও পরে একটা বই লিখেছিলেন আমি ওটার নাম ভুলে গেছি যা এই বইটার আরো ছোট ভার্সন যা হল এই বিতর্কের পরিবর্তে অন্য বিতর্কের যেখানে উনি আবেগ অনুভূতি সচেতনতা মূল্যবোধ ইত্যাদি উল্লেখ করেছে তাই কিছু লোক বলে যে ইন্টেলিজেন্ট মেশিন থাকা মূল্যবোধের হবে না তাই তারা ইন্টেলিজেন্ট হবে না এখন এটা এক ধরণের বিতর্ক যাতে বলা হয় ওটা খারাপ হবে আমি জানি না কারা তাই আমাদের ইন্টেলিজেন্ট মেশিনথাকবে না নিশ্চিতভাবে আমরা খুব মূল্যবোধ যুক্ত ব্যক্তি এবং আমরা আঠাশ বছর বয়সী আইএএস অফিসারদের সাসপেন্ড করি কারণ আমরা ওনাদের বিরুদ্ধে কিছু ছোট সমস্যা খুঁজে পাই এমন অনেক বিতর্ক আছে যা হল কো অর্ডিনেশন এবং এই বিতর্কের অনেক ব্যাখাও আছে যার ব্যাপারে আমি কথা বলিনি কারণ উনি এগিয়ে যেতে চান যা টিউরিং বলেছেন সেই দিকে তাহলে আপনারা সবাই জানেন অল্যান টিউরিং উনি বিশ্ব যুদ্ধের সময় কোড ট্র্যাকিং এর ক্ষেত্রে খুব ইনস্ট্রুমেন্টাল ছিল উনি যা বলেছেন যে ওনার এখন বয়স একশ এক বছর এবং উনি এখনও বেঁচে আছেন গত বছর ওনার জন্ম শতবার্ষিকিতে উনি যা বলেছেন তাই এখন চলে যাচ্ছে উনি বলেছেন মেশিন চিন্তা করতে পারে কিনা সেটা একটা মূল্যহীন প্রশ্ন কারণ আমরা এখানে যে চেষ্টা করি তাকে বর্ণনা অবধি করতে পারব না যা ভাবা হচ্ছে সেটা বলার ক্ষেত্রে পরিষ্কার নয় যা ভাবা হচ্ছে আমি বলতে চাই নিশ্চিতভাবে মূল্যহীন আমি ধারণা করি এবং নিশ্চিত উনি যা করেছেন তাতে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে মেশিন চিন্তা করতে পারে নাকি পারে না উনি বলেছেন আমি আপনাকে একটা পরিক্ষা দেব যাকে বলা হয় ইমিটেশন গেম যা আপনার পরের স্লাইডে দেখবেন যাকে এখন বলা হয় টিউরিং টেস্ট এবং এর সাথে টিউরিং মেশিনের কোনো সম্পর্ক নেই টিউরিং টেস্টের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই দেখতে পাব প্রথম পরিক্ষাটা দেখা যাক এবং তারপর ফিরে আসব টিউরিং টেস্টটা এই রকমই এবং এখানে একজন মানুষ জজ আছে এতে কোনো ভাবে কিছু হয়েছে একজন মানুষ জজ যে বসে আছে হল একজন টেলিটাইপ এবং বর্তমানে মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে হয়ত কথা বলছে তাহলে আপনি কারোর সঙ্গে গল্প করছেন আপনি কিছু টাইপ করছেন এবং অন্য কেউ টাইপ করছে এইভাবে চলছে তাহলে উনি কল্পনা করছেন যে টেলিটাইপ অন্যদিকের একটা মেশিনে যুক্ত করা আছে কিন্তু মাঝে একটা দেওয়াল আছে তাহলে আপনি জানেন না যে এটা একটা মেশিন নাকি একটা মানুষ এবং যার টিউরিং বলছে তা হল যদি উনি একটা সংখ্যা দেয় যেমন সময়ের পঁচাত্তর শতাংশ মেশিনটা জজকে বোকা বানাতে পারে এই ভাবিয়ে যে জজ একজন মানুষের সঙ্গে কথা বলছে সেক্ষেত্রে মেশিন ইন্টেলিজেন্ট আমরা টেস্টে আবার ফিরে আসব সেক্ষেত্রে টিউরিং কি অনুভব করছে উনি অনুভব করছেন এবং 1950 এ ছিলেন যখন উনি কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্ট নামে এই পেপার লিখেছেন যা ওয়েবে পাওয়া যায় যদি আপনি অনেক জায়গায় যান আপনি সরাসরি পেপারটা পাবেন উনি বলেছেন প্রায় পঞ্চাশ বছর সময় যা হল 2000 সাল 2000 এ সম্ভব হবে 10 এর মধ্যে 9 স্টোরেজ ক্যাপাসিটি সহ কম্পিউটার প্রোগ্রাম করার তাই 10 এর মধ্যে 9কে একটা বড় নম্বর হিসাবে বিবেচনা করা হয়েছে এবং ইতিহাস এই ধরণের উদাহরণ বার বার করেছে বিল গেটস বলেছেন যে পৃথিবীতে এমন কে আছে যার চৌষট্টি হাজারের বেশি স্মৃতিশক্তির প্রয়োজন আছে তাই উনি বলেছেন 10 এর মধ্যে 9 এর ক্ষমতাই ওগুলো তৈরি করতে পারে নকল করার গেম খেলতে পারে যে গেমটা আমরা বর্ণনা করব তাহলে পাঁচ মিনিট প্রশ্ন করার পরে একটা গড় ইন্টেরোগেটার এর 70 শতাংশের বেশি সুযোগ থাকবে না সঠিক চিহ্নিত করার এবং অনেকদিন আমি বিশ্বাস করি যে শতাব্দীর শেষে যা পঞ্চাশ বছরের শেষে শব্দের ব্যবহার এবং সাধারণ শিক্ষিতদের মতামত এতটাই পরিবর্তন করা হবে যে কোনো রকম আশা করা ছাড়া চিন্তা করার হিসাবে মেশিনের সঙ্গে কথা বলতে পারবে এই সমস্ত ব্যাপারে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন ডেভিড লেভি বলেছেন যে এমন কোনো মেশিন নেই যা ওনাকে হারাতে পারে অ্যালান টিউরিং বলেছেন সমস্ত মেশিনই মেশিন যেগুলো টিউরিং টেস্ট পাশ করেছে দুজনেই একটা ব্যাপারে ভুল যে আমরা এখনও বলতে পারি না যে টিউরিং টেস্ট পাশ করেছে এমন মেশিন আছে তাই বর্তমানে লোয়েবনার প্রাইজ বলে এমন কিছু আছে যা নাম অনুযায়ী এগ্রিকোলা লোয়েবনার দ্বারা চালু করা হয়েছে এটা একটা বার্ষিক প্রতিযোগীতা যেখানে ওদেরকে মানুষের মতন উত্তর দেওয়ার জন্য বিচার করা হয় তাই এটা কোনো কিছুকে বোকা বানাচ্ছে না কিন্তু মানুষের মতন উত্তর দেওয়ার জন্য এবং 100000 ডলারের একটা দুর্দান্ত পুরস্কারও আছে যারা কিছু হাত খরচার ব্যাপারে আগ্রহী আমি বোঝাতে চাইছে যে এটা এখনও চালু আছে তাই এখানে একদুটো প্রশ্ন আছে যা আমি জিজ্ঞাসা করতে চাইব কয়েক সপ্তাহে খুব একটা সময় থাকবে না শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং পরের ক্লাসে আমরা এটা নিয়ে শুরু করব যে টিউরিং টেস্ট বলতে আপনি কি মনে করেন সেটা দিয়ে ইন্টেলিজেন্স টেস্টের ব্যাপারে কি মনে আছে এখন আমি আপনাকে এই বছরের প্রতিযোগীতার সম্বন্ধে কিছু উদহরণ দেখাব যা আমরা ওয়েব থেকে পেয়েছি তাই এই বছর চার জন ফাইনালিস্ট ছিল যারা সেপ্টেম্বর 14 তে প্রতিযোগীতা করবে এই ফাইনালিস্টদের আগের কিছু রাউন্ডের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে এবং এটা হল ট্রান্সক্রিপ্ট চারজন সবচেয়ে ভালো লিডার তাই আমাকে ওটা শুধুমাত্র পড়তে দিন যাতে একজন বিচারক থাকে এবং আইজার বলে একটা প্রোগ্রাম থাকে তাই বিচারক যখন বলে হ্যালো আমি রোনান সেটা হল বিচারকের নাম আপনার নাম কি প্রোগ্রামটা উত্তর দেয় আমি শুধুমাত্র কল্পনা করার চেষ্টা করছি যে কিভাবে আপনি একটা প্রোগ্রাম লিখবেন যা এই ধরণের উত্তর দেবে এটা হল এই প্রোগ্রামের আউটপুট যাকে বলা হয় আইজারওটা বলে রোনান এই সময় আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার নাম আইজার আই জার হিসাবে উচ্চারন করা হয় কিন্তু আপনি আমাকে চাইলে আইজি বলতে পারেন যা কিছু করাই মজাদার এ আই এম আই তে অনেক বেশি রিকারশন হয় বিচারক বলে অন্য কোনো একটা সময় আমি আপনাকে সম্পূর্ণভাবে দেব না আমি কলা পছন্দ করি আপনার প্রিয় ফল কি উনি বলেন আপনার ব্যাপারে আরো কিছু বলুন এটা একটা পদ্ধতি যা প্রোগ্রাম ব্যবহার করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যা ওটা খুব সহজে উত্তর দিতে পারে না আপনি একমাত্র নন তাই আপনাকে এই ধরণের পদ্ধতি তৈরি করতে হবে মানুষরাও এটা করে যদি আপনারা কোনো কিছুর ব্যাপারে একটা ভাইভা নেন আমার কলার ব্যাপারে কোনো সমস্যা নেই ওটা কি আপনার প্রিয় ফল এবং নিশ্চিতভাবে বলে যান তারপর ওটা বলে আমি হুমিতে যাচ্ছি এক ধরণের মঙ্গোলিয়ান গান তাই আপনার সিস্টেমে আপনাকে কিছু নির্দিষ্ট ধরণের জ্ঞাণ প্রদান করতে হবে যাতে বোঝার ব্যাপারে সম্মত করতে পারেন তাহলে আমাকে আপনার কাছে একটা প্রোগ্রাম দিয়ে ছাড়তে হবে যা 1960তে বা এই সময় লেখা হয়েছে এই প্রোগ্রামটাকে বলা হয় এলিজা যার ব্যাপারে আপনি হয়ত শুনেছেন এটা এলিজা ডুলিটল এর দ্বারা নামাঙ্কিত করা হয়েছিল যে হল প্যাগমেলিয়ান নামে বার্নাড শ এর নাটকের একটা চরিত্র এবং আমরা পরে আবার প্যাগমেলিয়নে যাব এটা একটা খুব সরল এন এল পি লিখিত প্রোগ্রাম যা 1966 তে উইজেনবাউম দ্বারা এম আই টিতে লেখা হয়েছিল এটা ভাষাগুলোকে পরিবর্তিত করতে খুব সাধারণ পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারীরা কি লিখেছে এটা সেটাই পড়বে সামান্য পরিবর্তিত করবে এবং ফিরিয়ে দেবে তাহলে এটাতে বলা হয় যদি আপনি যান এবং বলেন উদাহরণস্বরুপ কেউ বলবে যদি আপনি বলতে চান আমি কলা পছন্দ করি ওটা সহজেই বলবে কেন কলা পছন্দ করেন তাই এটা শুধুমাত্র একটা টুইস্ট এবং আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আর একটা জনপ্রিয় ভার্সন আছে যার নাম ডক্টর যা আমি নিশ্চিত যে আপনারা হয়ত দেখেছেন ওটা একটি স্ক্রিপ্ট চালায় যা ফিজিওথেরাপিস্ট এর মতন দেখতে নিশ্চিতভাবে ওটা প্রশ্ন করাকে সহজ করে এটা সবসময় জিজ্ঞাসা করা এই প্রোগ্রামগুলোর একটা স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে একটা যে আপনার পরিবারের সম্পর্কে বলুন আপনি জানেন যদি ওনারা কোনো কিছু বলতে না পারে আপনার পরিবারের সম্পর্কে আরো বলুন এবং একজন মানুষ হিসাবে আপনি এটা করবেন যাতে প্রোগ্রামটা আরো গভীরভাবে বিশ্লেষণ করত পারে তাহলে একজন রাশিয়ান বিজ্ঞানী আছে যে স্ট্যান্ডফোর্ডে যাচ্ছে যে এই ভার্সনের একটা চালাচ্ছে আমরা এটা শুধুমাত্র পড়েছি তাই আমরা এই জিনিসগুলো রঙ করেছি যাতে আপনাকে দেখানো যায় এটা হল ওই বক্তব্যগুলোর শুধুমাত্র বাঁক তাই এইগুলো হল একটা সায়েন্টিস্ট এই কথাবার্তার পরে উনি বলতে শুরু করেছেন এই প্রোগ্রামে ওনার সমস্ত শব্দ এবং ওয়েজিনবাউম দেখেছে যে ওনার সেক্রেটারি সবসময় এই প্রোগ্রামের সঙ্গে কথা বলছে এবং উনি ভীষনভাবে রেগে গেছিলেন যখন জানতে পেরেছিলেন যে ওয়েজিনবাউম ওই কথাবার্তাগুলো দেখেছে এবং আজকাল আপনি জানেন প্রিজম এবং সবকিছু ওয়েজিনবাউম আসলে ওই লোকেদের উত্তর খুঁজে পেয়েছিল শব্দ যা উনি বইতে লিখেছিলেন যাতে বলা হয় কম্পিউটার ততটা প্রয়োজনীয় নয় তাই আমরা গালিবেল এবং আমি মনে করি ওটা পরের ক্লাসে করাব কিছু পুরোনো উদাহরণ সহ যে আমরা কোনো কিছুর ব্যাপারে কিভাবে দেখি এবং বিশ্বাস করি যে ওটা ইন্টেলিজেন্সে কোনো কিছু করছে এই সময়ের মধ্যে আমি আপনাকে এই টিউরিং টেস্টের ব্যাপারে ভাবতে বলব যা বুধবারের পরের ক্লাসে হবে আমরা আলোচনা করতে শুরু করব যে আমরা টিউরিং টেস্ট বলতে কি বুঝি